প্রফ্ বালা ঠিক আছে স্বাগতম দ্বিতীয় ভাগের মডিউল শুরু হবে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিশ্লেষণের ওপর সুতরাং আমরা পাঁচটি কেন করেছিলাম আমরা নতুন কিছু জিনিস দেখেছিলাম যেগুলো আমরা কেন গুলি দিয়ে করেছিলাম তারপর আমি যা প্রদর্শন করেছিলাম তার সাথে তুলনা করেছিলাম সেগুলো ছিল মাল্টি ফর্ক কেন যেখানে আপনারা দেখেছিলেন সেগুলো প্রায়ই ব্যবহারও হয় সুতরাং আপনারা এগুলোও চেষ্টা করে দেখতে পারেন এটা একরকম ভীষণ জটিল হয়ে গেছে তাই এটাকে একটা চার্টে বিন্যাস করা যেমনটা আমরা করেছিলাম এটাকে সম্পূর্ণ অর্থ দেয় এবার বোঝানোর জন্য আমরা একটা ধারা নিয়েছি যেটা হল Y এবং আমরা সেটা নিয়ে কাজ করব এবং সেখান থেকে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করব সুতরাং এটা আমরা কনফ্লিকট অফ এনালাইসিস করার জন্য যা করছি তার একটা ডেমো হতে চলেছে এটা কিন্তু কোনো ভাবেই সম্পূর্ণ হয়নিআমরা যেটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র একটা ভাগ যেটা আপনাদের আগ্রহী রাখতে এবং তার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিশ্লেষণ করতে কি করতে হয় তার ধারণা দিতে ঠিক আছেতাহলে আমাদের কি আছে সুতরাং আমরা শুরু করেছিলাম এটা নিয়ে যে ছাত্রদের নোট শেয়ার করার প্রয়োজন কি তাই এটাই ছিল প্রথম কেন যেটা আপনারা এনেছিলেন যেটা সামলানোর জন্য গুরুতর সমস্যা ছিল এবং আপনাদের বলা উত্তরটা ছিল ছাত্রদের কাছ থেকে বা অন্যান্য সহপাঠীদের কাছে অথবা যারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে কথা শুনেছে তাদের কাছ থেকে আরো ভালো নোট নিতে এরকম না যে আমি মনোযোগ দিইনি কিন্তু সেখানে আলাদা কিছু পরিপ্রেক্ষিত ছিল যেটা অন্য লোকেরা দিয়েছিল কেন ভালো তুমি আরও ভালো শিখতে চাও সুতরাং আমি এখানে ভালো সহপাঠীদের ডাকতে পারি এবং যারা আমার ক্লাসে ভালো নোট নেয় তাদের বলতে পারি নোট শেয়ার করতে এবং এই স্তরে আমরা সমাধান করতে আগ্রহী আমাদের সমস্যার সমাধান করার জন্য এবং এই জন্যই তারা শেখার ফলাফল হিসেবে আরো ভালভাবে বিষয়টা বুঝতে এই সম্পূর্ণ কোর্সটা তার সর্বাঙ্গীন বোধগম্যতা চায় সুতরাং আমি এবার এটা শুরু করতে যাচ্ছি আর আমি এটা তোমাকে দায়িত্ব দিচ্ছি তোমায় প্রথমে যেটা করতে হবে সেটা হল Y থেকে X একটা প্লট বানাতে হবে যেখানে আমি যদি X এর ওপর একটা প্যারামিটার পরিবর্তন করি তাহলে কিভাবে Y থেকে X কে সংজ্ঞায়িত করা যাবে কিছু পারফর্ম্যান্স প্যারামিটার নিজে নিজেই পরিবর্তিত হয় এবং সেটা আমাদের নির্দিষ্ট স্তর পর্যন্ত খুঁজে বের করতে হবে এটাই তুমি করতে যাচ্ছ সুতরাং এবার এটা তোমাদের ওপর নীতিন সুতরাং আমার মনে হয় প্যারামিটার হবে শেয়ার হওয়া নোটসের পরিমাণ নোট এর মোট পরিমাণ সুতরাং স্যার আমরা কি এটা প্লট বানাবো কিংবা প্রফ্ বালা না তুমি এটা ব্যবহার করতে পারো যেন এটা একটা নমুনা প্লট সুতরাং এটা শুধুমাত্র একটা চাক্ষুষ উপস্থাপনা এটা বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক প্লট নয় এটা শুধু এমনি সিদ্ধার্থ হ্যাঁ তাহলে X অক্ষের মত নীতিন সুতরাং এইটা হল সেই চলরাশি যেটা পরিবর্তিত হতে পারে ঠিক এবং এখন আমরা চাই কোয়ান্টিফায়েবেল প্যারামিটার যেটা পরিবর্তিত হওয়া নোট এর পরিমাণের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে প্রফ্ বালা এটা কি পারফরম্যান্স যার বিপক্ষে তোমরা পরিমাপ করছো নীতিন সুতরাং শেখার ফলাফলের পারফরম্যান্স প্রয়োজনীয়ভাবে মূল্যায়নে তোমার স্কোরিং হবে ঠিক প্রফ্ বালা তোমার মূল্যায়ন নম্বর নীতিন হ্যাঁ প্রফ্ বালা সুতরাং পরিমাপযোগ্য প্যারামিটার পাওয়া একটা ভালো উপায় যাতে করে আমরা কি চলছে ট্র্যাক করতে পারি কখনো কখনো তুমি এখানে উঁচু এবং নীচু দেখতে পাবে যেটা ঠিক আছে আমরা এখানে শুধুমাত্র বুঝতে চাইছি যে কিভাবে গোটা ব্যাপারটা কাজ করছে নীতিন সুতরাং আমাদের এখানে অনুমান হবে যে যত বেশি নোটস শেয়ার করা যাবে সম্ভবত ছাত্ররা ততো ভালো স্কোর করতে পারবে এখন পরের কাজটা কি স্যার প্রফ্ বালা এরপরের কাজটা হলো তুমি যাতে উৎসাহী সেই নির্দিষ্ট কেনগুলি কমিয়ে আনা আমি বলতে চাইছি যে তুমি কতটা উৎসাহী এ ব্যাপারেযেটা এক্ষেত্রে হল আরো ভালো শিক্ষার ফলাফলের জন্য নীতিন ঠিক প্রফ্ বালা তাহলে তোমার কাছে যে X আছে সেটা তোমাকে পরিবর্তন করতেই হবে তুমি যাতে উৎসাহী সেই নির্দিষ্ট স্তরের সাথেযেটা শিক্ষার ফলাফল নিজেই নীতিন ঠিক আছে প্রফ্ বালা ঠিক তাহলে সিদ্ধার্থ আমি মনে করি এই ফলাফল হল মূল্যায়ণ নম্বর প্রফ্ বালা মূল্যায়ন স্কোর যেটা আমরা করছি আমি বলতে চাইছি পারফরম্যান্সের মূল্যায়ন সুতরাং নীতিন শেয়ার করা নোটস এর পরিমাণ এটা X Y প্লট ঠিক প্রফ্ বালা ঠিক প্রফ্ বালা সুতরাং আমরা এটা দিয়ে শুরু করতে পারি তাহলে এখন দেখতে হলে শুধু তথ্য গুলো প্লট করতে হবে সুতরাং একটা পরিমাণগত তথ্যের মতো দুঃখিত পরিমাণগত তথ্যের কোনটা উচ্চ দিক আর কোনটা নিম্ন দিক এবং এখানে কোনটা উচ্চ দিক এবং কোনটা নিম্ন দিক এবং কিভাবে তারা সম্পর্কিত সুতরাং তুমি এরকম ভাবে একটা লাইন আঁকতে পারো নীতিন ঠিক আছে আপনার শর্ত অনুযায়ী যদি একটা ক্লাসে অসংখ্য নোটস শেয়ার করা হয় একদিনে বা একটা টাইমস্কেলে প্রফ্ বালা সুতরাং যদি তোমার প্রচুর সংখ্যায় নোটস থাকে নীতিন তখন অনুরূপভাবে প্রফ্ বালা স্কোর কত হবে নীতিন ঠিক আছে প্রফ্ বালা আর যদি সেখানে কম সংখ্যায় নোট শেয়ার হয় তখন স্কোর কত হবে নীতিন ঠিক প্রফ্ বালা সেটাই হবে সরাসরি সম্পর্ক ছাত্ররা সম্পর্ক আচ্ছা তো সেটা কি প্রফ্ বালা এখন তুমি এখানে শুধুমাত্র একটা প্লট আঁকতে পারো সিদ্ধার্থ ঠিক আছে যেমন প্রফ্ বালা না এটা এরকম একটা লাইন আঁকো সুতরাং কি হবে যখন তুমি প্রচুর সংখ্যায় নোটস শেয়ার করবে মূল্যায়ন স্কোর কিরকম দেখতে লাগবে নীতিন ঠিক আছে এটা উঁচু হবে তাই আমার মনে হয় সম্ভবত এটা অন্য পথ ধরে হবে প্রফ্ বালা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাধারণত আমরা এটা করি যে যদি তোমার কাছে কোনো ভালো জিনিস থাকে তাহলে সেটা সব সময় ডান দিকে রাখা হয় নীতিন ঠিক আছে প্রফ্ বালা এবং খারাপ জিনিসটা বাঁ দিকে থাকবে নীতিন ঠিক আছে প্রফ্ বালা ঠিক আছে তাহলে ভালো জিনিস হলো যদি স্কোর বেশি হয় আর যদি তোমার কাছে কম সংখ্যায় শেয়ার করা নোটস থাকে তুমি এটাকে বাঁদিকে লো 'low' বলে পুট করতে পারবে সুতরাং প্লটটা ফ্লিপ করো ঠিক আছে সুতরাং যদি তুমি কম সংখ্যায় নোট শেয়ার করো তাহলে তোমার স্কোর কমই হবে নীতিন ঠিক প্রফ্ বালা তাহলে এইভাবে এটা কাজ করে নীতিন ঠিক আছে প্রফ্ বালা আমি তোমাকে বলবো এর কারণটা আমরা কেন এটা করছি সুতরাং এখানে Y হলো কম স্কোরের কম সংখ্যা ঠিক আছে কম স্কোর এবং যখন আমরা বাড়াবো নীতিন সংখ্যাটা যদি বাড়তে থাকে প্রফ্ বালা এই নোটস শেয়ারে একটা বৃদ্ধি হবে মূল্যায়নের স্কোরে নীতিন সুতরাং এখানে প্রচুর সংখ্যায় নোটস শেয়ার করা হয়েছে প্রফ্ বালা প্রচুর সংখ্যক শেয়ার হয়েছে নীতিন এটা হাইস্কোরে স্থায়ী হবে প্রফ্ বালা বেশি স্কোর ঠিক আছে নীতিন এবার গ্রাফটা তুমি বুঝতে পারবে প্রফ্ বালা ঠিক এবার তুমি গ্রাফটা বুঝবে নীতিন এই প্লট প্রফ্ বালা আমরা কেন এই আদর্শ স্কোর নিচ্ছি আমি বলতে চাইছি এই আদর্শ অবস্থায় যেটাই তুমি চাইছো বেশি স্কোর এবং সব থেকে কম সংখ্যক নোটস শেয়ার করতে কারণ নীতিন এটাই হলো সর্বোচ্চ যেটার আপনি খোঁজ করছেন প্রফ্ বালা সর্বোচ্চ সুতরাং এবার বের করো কেনো ঠিক আছে নীতিন ঠিক আছে প্রফ্ বালা তাহলে এই নোটস শেয়ার করে এবং তুমি যদি প্রচুর সংখ্যায় নোটস শেয়ার করো এটার ফ্লিপ সাইড কি চারপাশে প্রচুর নোটস শেয়ার করার নেতিবাচক দিকটা কি এবং আমি বলছি ধরো সিদ্ধার্থ তুমি ছাত্র এবং তুমি নোট পেয়েছো এবং সব নোটস দেখছো তোমার কাছে কিছু আছে তুমি আটটা নোটস এর কপি করলে বা ফটো তুলে রাখলে আট বান্ডিল নোটস তাহলে এটার ফ্লিপ সাইড কি সিদ্ধার্থ এর মানে এটাই যে আমার কাছে প্রচুর সংখ্যায় নোটস আছে তারমানে আমি প্রচুর সময় বিনিয়োগ করছি প্রফ্ বালা সময় নীতিন তৈরি করতে প্রফ্ বালা সুতরাং এই নোটগুলির প্রতিটিতে প্রস্তুতির জন্য বা যাওয়ার জন্য পরিমাণ প্রকৃতপক্ষে বৃদ্ধি পায় যা কোন শিক্ষার্থীর সাধারণত থাকে না ঠিক আছে তাই আদর্শ হতে হবে কম সংখ্যক নোটস থাকা আমি একটি ভাল নোট বা দুটি নোট পেয়েছি এবং আমার হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটি করার মাধ্যমে আমি আসলে কেবল একটি বা দুটি দেখছি যা ভাল নাও হতে পারে কখনও কখনও তারা ভাল হয় কখনও কখনও তারা হয় না এবং পাশাপাশি কিছু নোট মিস করতে পারে সুতরাং এটি এর যৌক্তিকতা ঠিক আছে তাই এখন আপনি অন্য নোট নিতে পারেন এবং এটিতে একটি সময় দিতে পারেন ঠিক আছে তাই প্রস্তুতির সময় আমার অনুমান ঠিক আছে এটি বাম দিকে যায় তাই এটি তোমার মধ্যে কি দ্বন্দ্ব হয় তাই এটি একটি সময় বনাম নোট সংখ্যা ভাগ সমস্যা ঠিক আছে যা আমরা সমাধান করতে যাচ্ছি তাই আমরা সেভাবেই দেখি এখন প্রদর্শনের একটা ভালো উপায় আপনি আমাকে ক্লাসে দেখাতে দেখেছেন সেটা হল দ্বন্দ্ব মডেল ঠিক আছে তাই এলিমেন্ট নেম ভ্যালু ENV মডেল হিসাবে বলা হয় সুতরাং আমরা সরিয়ে দেব এটি এক সেকেন্ডের জন্য এবং ঠিক আছে আমরা উপাদান দিয়ে শুরু করব ঠিক আছে যা আপনার ক্ষেত্রে তাই আমরা মূল্যায়ন স্কোর আছে সুতরাং পরিবর্তনশীল সেখানে যায় শেয়ার করা নোটের সংখ্যা ছাত্ররা যে সংখ্যক নোটস শেয়ার হয়েছে প্রফ্ বালা ঠিক সুতরাং এটা হল ছাত্রদের নোটস শেয়ার করার সংখ্যা এবং তারপর সেখানে একটা হাই এবং একটা লো আছে এবং তারপর তুমি বাকিটা করতে পারবে ঠিক আছে সুতরাং এখান থেকে আমরা শুরু করবো তাহলে এই ছাত্রদের আমাদেরকে দিতে হবে কি হলো কাকে কার ভ্যারিয়েবেল এটাই আমাদের দেখতে হবে যেটা এখানে যেতে পারে সিদ্ধার্থ সুতরাং আমরা আমাদের ছাত্রদের দিকে দেখবো প্রফ্ বালা এবং তারা এখানে নীতিন নোটস শেয়ার করা হয়ে গেছে নোটস শেয়ার করার নাম্বার প্রফ্ বালা সুতরাং এটা হলো যাতে দুইভাবে তুমি প্যারামিটার টাকে পরিবর্তন করাতে পারো ঠিক এটাই আমরা করেছিলাম কম সংখ্যক নোটস এবং বেশি সংখ্যক নোটস শেয়ার করে সুতরাং লো এবং হাই সুতরাং এখন তোমাকে আমায় বলতে হবে কি হবে যখন ছাত্ররা শেয়ার করছে আমি বলতে চাইছি শেয়ার করা নোটস এর সংখ্যা কম শেয়ার করা নোটস এর সংখ্যা কম নীতিন একটা জিনিস হল সময় যেটা সে তৈরি করতে নিয়েছিল অবশ্যই কম হবে কারণ প্রফ বালা কোনটা একটা ভালো জিনিস নীতিন কোনটা একটা ভালো জিনিস প্রফ্ বালা কারণ এই ভাবে সে একবার তৈরি হতে পারবে এবং আমার হয়ে যাবে ঠিক আছে সুতরাং এটা একটা ভালো জিনিস সিদ্ধার্থ তৈরি হওয়ার জন্য কম সময় প্রফ্ বালা তৈরি হওয়ার জন্য কম সময় এবং সেটা একটা ভালো জিনিস সুতরাং তুমি এটাকে প্লাস দিয়ে চিহ্নিত করতে পারো কারণ এটা পজিটিভ ঠিক এবং যদিও কালার কোড করো যদি তোমার পেন থাকে নীতিন সুতরাং বোঝাপড়াটা অবশ্যই ভীষণ কম কারণ সে শুধুমাত্র তার নোটস এর দিকে দেখছে প্রফ্ বালা শুধুমাত্র একটা বা দুটো নোটসে সিদ্ধার্থ কম বোঝাপড়া প্রফ্ বালা এই বিষয়ে কম বোঝাপড়া যেটা তুমি এখানে কি শিখলে তার সাথে সম্পর্কিত শেষ ব্যাপার হলো এটাই যে বিষয়ের কোনো টপিকের ওপর ক্লাসে বোঝাটা এটার সাথে সম্পর্কিত নীতিন তাহলে এটা নেগেটিভ প্রফ্ বালা তাহলে এটা নেগেটিভ এখন বেশি সংখ্যার নোটস এর মধ্যে পজিটিভ কি সিদ্ধার্থ যত বেশি কন্টেন্ট পড়ার জন্য পাবে ততবেশি বোঝাপড়া তার থাকবে সেই বিষয়ের ওপর ভালো বোঝাপড়া থাকবে প্রফ্ বালা ঠিক আছে তাহলে পজিটিভ ঠিক আছে এবং এখন বেশি সংখ্যক নোটস শেয়ারের ফ্লিপ সাইড নীতিন তৈরি হওয়ার জন্য বেশি সময় লাগবে প্রফ্ বালা প্রচুর সময় তৈরি হওয়ার জন্য এখন তাকে সমস্ত পড়তে হবে শুধু তার একার নোটস না তার সমস্ত ক্লাসমেটদেরও নোটস সুতরাং এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অথবা জিনিস যেটা আমরা ডিজাইনারদের জন্য উদ্দেশ্য করছিলাম যে আমরা লোভী মানুষ ডিজাইন চিন্তাবিদ সুতরাং আমাদের উভয় প্লাস কেই দরকার ঠিক আছে সুতরাং আমরা চাই আরো ভালো বোঝাপড়া যে কোনো বিষয়ে এবং তৈরি হবার সময় কম হবে সুতরাং এটাই আমরা চাইছি এটাই হলো বিশ্লেষণের উদ্দেশ্য আমার সাধারণত একটা কাঙ্ক্ষিত ফল আছে এবং আমি সেটা সেখানে পুট করতে পারি এবং আমি যেখানে দেখাচ্ছি তুমি সেখানে এই দুটোকে পেস্ট করতে পারো সুতরাং যে কোনো সমাধান তুমি হয়তো পরের স্টেজে আসতে পারে তোমাকে ফিরে আসতে হবে এবং দেখতে হবে এটা কি তৈরি হওয়ার জন্য সময় কমিয়েছে এটা কি ছাত্রের বিষয়ের ওপর বোঝাপড়া বাড়িয়েছে তাহলে এটাই হবে তোমার কাঙ্খিত ফল এই জন্যই তুমি এইসব সমাধানগুলো করছিলে যে কোনো সমাধান তোমায় করতে হবে এবং ফিরে দেখতে হবে এবং উল্লেখ করতে হবে ঠিক আছে তাহলে এটাই হলো কনফ্লিকট অফ ইন্টারেস্ট অ্যানালিসিস আমরা কিছু পয়েন্ট দেখতে পেলাম তাদের মধ্যে একটা হল তুমি সম্ভবত যে দিকটা দেখতে পাবে না সেটা উল্টিয়ে দেখো আমরা যে দিকটা উল্টিয়েছি তার যুক্তিসহ গ্রাফ তোমাদের সাথে শেয়ার করবো বলতে গেলে আমাদের একটা স্লোপিং লাইন আছে যে কারণে আমরা এটা করলাম সেটা হল আমরা একটা সর্বোচ্চ চাইছিলাম যেটা আমাদের কাঙ্খিত ফল যেটা আমরা দেখেছি দুক্ষেত্রেই সবথেকে উপরে থাকতে হবে এবং যাতে আমরা মনে মনে দেখতে পাই যে তৈরি হতে কম সময় লাগছে বেশি স্কোর হল সেটা যেটা আমরা চাইছি এবং আমরা চেয়েছিলাম কম নোট শেয়ার করে সেটা পেতে যাতে আমরা দুটোই পাই অর্থাৎ আমরা চেয়েছিলাম বেশি স্কোর কম সংখ্যক নোট শেয়ার করেই এবং যে কারণে আমরা সেটা করেছিলাম সেটা হলো আমরা যাতে আমাদের ছাত্রদের তৈরি হওয়ার সময় কমাতে পারি সুতরাং এইভাবে আমরা এই পাঁচটি কেন বহু কেন র বিশ্লেষণ কে একত্রিত করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর সাথে ডিল করতে পারি এখন তুমি সমাধানে যেতে পারো যেটা হলো পরবর্তী মডিউল এরপরে তুমি সমাধান করে ফিরে আসবে এবং এখানে চেক করবে এবং চেক করবে দ্বন্দ্বটা উল্লেখ হয়েছে না হয়নি এবং যেটা আমাদের বিশ্লেষণ পর্যায় কে সম্পূর্ণ করবে